আপনাদের আবার স্বাগতম এটি 49 নম্বরের বক্তৃতা এবং আমরা আজ ম্যাট্রিক্সের জিওমেট্রিক এবং এলজেব্রিক মাল্টিপ্লিসিটি এবং সিমিলারিটি নিয়ে কথা বলব এলজেব্রিক মাল্টিপ্লিসিটি কী সুতরাং λ এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল λ এর রুটের মাল্টিপ্লিসিটি ক্যারেক্টারিস্টিক সমীকরণের রুট এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল λ এর আইগেনস্পেসের ডায়মেনশন তার মানে λ আইগেনভ্যালুর একটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টরের সংখ্যা সুতরাং এই দুটি সংখ্যা এখন আমরা এই λ এর মাল্টিপ্লিসিটি সম্পর্কে বলার জন্য ব্যবহার করব কারণ আমরা বেশ কয়েকটি উদাহরণে দেখেছি যে ক্যারেক্টারিস্টিক রুটগুলি সমস্ত আইগেনভ্যালুগুলি পুনরাবৃত্তি হয়েছিল সুতরাং এখন আমরা এই এলজেব্রিক মাল্টিপ্লিসিটির সাহায্যে গণনা করতে পারি উদাহরণস্বরূপ যদি এলজেব্রিক মাল্টিপ্লিসিটিতে একটি রুটকে 3 বার পুনরাবৃত্তি করা হয় তবে সেই বিশেষ রুটের এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হবে 3 এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হবে আইগেনস্পেসের ডায়মেনসন বা আমাদের কাছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের সংখ্যা যেটা আমাদের সেই নির্দিষ্ট λ এর অনুরূপ সুতরাং এই দুটি শ্রেণীবিন্যাসের সঙ্গে আমরা আরও এগিয়ে যাব তবে এর আগে এখানে একটি নোট রয়েছে যে এই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বরাবরই এলজেব্রিক মাল্টিপ্লিসিটির চেয়ে কম বা সমান হবে এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল যা কেউ ফর্ম্যালি প্রমাণ করতে পারে তবে এর জন্য একটি ডায়াগোনালাইজেসন সম্পর্কে আরও কিছু জ্ঞান প্রয়োজন সুতরাং আমরা এখনই এই ফলাফলটি প্রমাণ করব না তবে আমরা মনে রাখব যে এই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বরাবরই এলজেব্রিক মাল্টিপ্লিসিটির চেয়ে কম বা সমান হয় এর মানে হল যে উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট রুট একটি নির্দিষ্ট আইগেনভ্যালু এর চেয়ে 3 গুন পুনরাবৃত্তি হয় সম্পর্কিত জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি থেকে মানে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরের থেকে 3 এর বেশি হতে পারে না তাদের সংখ্যা 3 বা 3 এর চেয়ে কম হতে হবে সুতরাং প্রথমে আমরা অনেকগুলি উদাহরণের সাহায্যে দেখব যে কী কী পরিস্থিতি ঘটেছিল এক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি এবং আইগেনভেক্টরগুলি খুঁজি এই ম্যাট্রিক্স A এর সুতরাং এই আইগেনের জন্য এই ম্যাট্রিক্সের জন্য আমরা আইগেনভ্যালু গণনা করব এবং আইগেনভেক্টর আমরা ইতিমধ্যেই শেষ বক্তৃতায় বেশ কয়েকটি ম্যাট্রিকের জন্য গণনা করেছি তাই আমরা এখন আইগেনভ্যালুগুলি গণনার সাথে পরিচিত সুতরাং এখানে প্রথমে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক সমীকরণটি লিখতে হবে যেটা হল detA 𝜆𝐼0 এবং এই ম্যাট্রিক্সের জন্য আমরা এই ডিটারমিনান্টটি এখানে গণনা করতে পারি তাহলে ডিটারমিনান্টটি হবে সুতরাং আমি এই অংশটি এখানে এড়িয়ে চলছি কারণ এই বক্তৃতাটিতে এটা গুরুত্বপূর্ণ নয় আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় বেশ কয়েকটি উদাহরণ দেখেছি তো আমাদের কী আছে আমাদের এখানে এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক সমীকরণ রয়েছে ⇒2 - 𝜆𝜆 2𝜆 80 সুতরাং এখন আমরা যা লক্ষ্য করলাম যে দুটি ডিস্টিঙ্কট আইগেনভ্যালু রয়েছে এবং তার মধ্যে একটি 2 বার পুনরাবৃত্তি হয় এর অর্থ 𝜆 2 2 8 সুতরাং এই আইগেনভ্যালু 2 টি দুইবার পুনরাবৃত্তি হয় এবং এই 8 টি একবার পুনরাবৃত্তি করা হয়েছে এবং ঠিক এটিই আমরা এই এলজেব্রিক মাল্টিপ্লিসিটিতে আলোচনা করেছি সুতরাং এই 𝜆 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি এই আইগেনভ্যালু 2 কারন এটি এখানে 2 বার পুনরাবৃত্তি হয় সুতরাং 𝜆 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 2 এবং 8 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি কারণ এটি শুধুমাত্র একবারই পুনরাবৃত্তি হয় সুতরাং এখানে এই 𝜆 8 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 1 সুতরাং এইভাবেই এলজেব্রিক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কে সংজ্ঞায়িত করা হয় 𝜆 2 বা 𝜆 8 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সংজ্ঞায়িত করতে আমাদের এই ভেক্টরগুলির এই আইগেনভ্যালুগুলির আইগেন স্পেস প্রয়োজন সুতরাং এই 𝜆 8 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর মনে করে দেখুন যে এই 𝜆 8 টিএকবারই হয়েছিল যদিও আমরা ইতিমধ্যেই ফলাফল পেয়েছি যে আইগেন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1 এর বেশি হতে পারে না এক্ষেত্রে কারণ এই 𝜆 8 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 1 সুতরাং আইগেনভেক্টরগুলির গণনা ছাড়াই আমরা দাবি করতে পারি যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1 হবে কারণ অবশ্যই সেখানে এই 𝜆 8 এর সাথে সম্পর্কিত কোন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকবে না সুতরাং দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকতে পারে না সেটাই ফলাফলটা বলছিল যেখানে আমাদের এই এলজেব্রিক মাল্টিপ্লিসিটি সবসময় জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির চেয়ে বড় সুতরাং আমরা এখানে আগেই জানি যে এটি থাকবে সেখানে দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকতে পারে না এটি কেবলমাত্র একটিই হতে পারে কারণ এই 𝜆 8 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 1 এবং এটিতে কমপক্ষে 1 টি আইগেনভেক্টর থাকা দরকার ছিল কারণ মূল ব্যাপারটা তাই বলে আমাদের কাছে ইতিমধ্যে এই A 𝜆𝐼x আছে এবং ডিটারমিন্যান্টটি 0 এর সমান হয় আমাদের কাছে সর্বদা নন ট্রিভিয়াল সমাধান থাকে এই সমীকরণের জন্য এখানে A 𝜆𝐼x 0 একখানে অবশ্যই একটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডন্ট আইগেনভেক্টর থাকবে তবে দুটি হতে পারে না যা আমরা এখানে দেখব সুতরাং এখানে এই A 𝜆𝐼x এখানে λ 8 A এর ডায়াগোনাল এন্ট্রি থেকে বিয়োগ করা হয়েছে এবং তারপরে আমাদের আছে এবং ডানদিকে এই ভেক্টর রয়েছে

এই ম্যাট্রিক্সের সমীকরণ সিস্টেমের জন্য এটি রো রিডিউসড এচেলন ফর্ম এখন আমরা এখানে দেখেছি যে এটি পিভট উপাদান এবং এখানেও আমাদের কাছে পিভট উপাদান রয়েছে সুতরাং প্রথম দুটি কলামে পিভট উপাদান রয়েছে আর তৃতীয় কলামে কোন পিভট উপাদান নেই এটি এই ভেক্টরের এই x3 উপাদানটির সাথে মিলে যায় এবং যা আমরা ফ্রি ভেরিয়েবল হিসাবে নিতে পারি সুতরাং কেবলমাত্র একটি ফ্রি ভেরিয়েবল থাকবে যা সেখানে পরিষ্কার ছিল কারণ এলজেব্রিক মাল্টিপ্লিসিটি একটা ছিল এবং এর সাথে আমরা দুটি ফ্রি ভেরিয়েবল পেতে পারি না সুতরাং ফ্রি ভেরিয়েবলের সংখ্যা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টরের সংখ্যা জানায় এখানে আমরা দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর রাখতে পারি না সুতরাং আমরা আগে থেকেই জানি যে এক্ষেত্রে কেবলমাত্র একটিই ফ্রি ভেরিয়েবল থাকবে দুটি ফ্রি ভেরিয়েবল থাকতে পারে না এই x3 হল ফ্রি ভেরিয়েবল যা আমরা আবার 𝛼 হিসাবে বেছে নিতে পারি আর এই 𝛼 থেকে আমরা x1 এবং x2 কে 𝛼 হিসাবে গণনা করতে পারি

সুতরাং এটিই কেবলমাত্র একটি আইগেনভেক্টর যা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অন্য যে কোনও আইগেনভেক্টর যা আমরা এই α মান নিয়ে পাই যেখানে তারা এর উপর ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর এক্ষেত্রে আমরা কেবলমাত্র একটিই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়েছি এবং তাই আমরা বলি যে এটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি প্রদত্ত λ8 এই আইগেনভ্যালুর সাথে সম্পর্কিত জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টরের সংখ্যা হল 1 সুতরাং এখানে সেটিই হল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরের সংখ্যা যখন আমরা এই 𝜆 আইগেনভ্যালুতে আসি এটি একটি আইগেনভ্যালু 𝜆2 এবং মনে রাখবেন এটি পুনরাবৃত্তি হয়েছিল দু'বার এর অর্থ এই 𝜆 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 2 এই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে যে আইগেনভেক্টরগুলি সম্পর্কিত লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর দুটি থাকতে পারে আমি সর্বাধিক 2 বলতে চাইছি তবে 1 ও থাকতে পারে আমরা এখন আগে থেকেই জানি না আমাদেরকে তাদের গণনা করতে হবে কারণ এই আইগেনভ্যালুটি দেখলে আমরা ঠিক বলতে পারি না যে কতগুলি আইগেনভেক্টর প্রদত্ত নির্দিষ্ট আইগেনভ্যালু অনুসারে লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হবে তবে আমরা এখন কী বলতে পারি কারণ এই 2 এর মাল্টিপ্লিসিটি ছিল 2 বা এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 2 এবং আমরা জানি যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2 এর চেয়ে কম বা সমান হবে সুতরাং আমরা এখন জানি যে লিনিয়ালি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টরগুলির সংখ্যা 1 হতে পারে বা এটি এখন 2 ও হতে পারে সুতরাং এর মত করে এটি গণনা করা যাক এই A 𝜆𝐼x 0 আমরা লিনিয়ার সমীকরনের এই সমীকরণ সিস্টেমটি পাই এবং তারপরে রিডিউস করে এই এচেলন ফর্মটি

আমরা লিনিয়ার সমীকরণ সিস্টেমের এই রো রিডিউসড এচেলন ফর্মটি লিখেছি এবং তারপরে এখন আমরা সনাক্ত করতে পারি যে এই বিশেষ ক্ষেত্রে আমরা কতগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পেতে পারি সুতরাং এখানে একটি পিভট উপাদান রয়েছে যা এইক্ষেত্রে 2 এবং দুই নম্বর কলামের কোন পিভট নেই এখানেও কোন পিভট নেই তাহলে কেবলমাত্র একটিই পিভট রয়েছে যা এক নম্বর কলামে রয়েছে সুতরাং এখানে x2 এবং x3 x2 এবং x3 হবে ফ্রি ভেরিয়েবল তাহলে সেখানে ফ্রি ভেরিয়েবল থাকবে এখন ফ্রি ভেরিয়েবলগুলিতে আমরা যে কোনও মান রাখতে পারি তার মানে হল এখন আমাদের দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকবে কারণ ফ্রি ভেরিয়েবলগুলির সংখ্যা কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর হবে তা ঠিক করে দেয় সুতরাং এই ক্ষেত্রে আমরা দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব আর আমরা লিখব

সুতরাং এই ক্ষেত্রে আমরা দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব এইটি আর এইটি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি না সুতরাং 𝜆 2 এর সাথে সঙ্গতিপূর্ণ কারণ এটি দু'বার পুনরাবৃত্তি হয়েছিল 2 বার এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 2 এটার এলজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 ছিল এবং আমরা এখানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও পেয়েছি সুতরাং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও এই ক্ষেত্রে 2 সুতরাং আমাদের কাছে এলজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 এবং সেইসাথে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 2 ছিল জিওমেট্রিক আবার এলজেব্রিকের চেয়ে বেশি হতে পারে না তবে এক্ষেত্রে আমরা কমপক্ষে সমতা পেয়েছি সুতরাং এই 𝜆 2 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 2 কারণ আমাদের এই λ2 এর সাথে সম্পর্কিত দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর রয়েছে ঠিক আছে এটা দুই নম্বর উদাহরণ যেখানে আমরা এই A এর আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর নির্ধারণ করি এবং এক্ষেত্রে যে কেউ সহজেই গণনা করতে পারে যে আইগেনভ্যালুগুলি হবে ডায়াগোনাল উপাদানগুলি কারণ এটি একটি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সগুলির ক্ষেত্রে আমাদের আইগেনভ্যালুগুলি ডায়াগোনাল উপাদানগুলির উপরই থাকে সুতরাং আমাদের কাছে এই 𝜆223 আছে এগুলি আইগেনভ্যালু এবং একটি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি সর্বদা একটি ডায়াগোনাল উপাদান সুতরাং আমাদের এই আইগেনভ্যালুগুলি 𝜆 223 রয়েছে এখন আমরা 𝜆 2 এর আইগেনস্পেস গণনা করব আবার আমি এখানে বলতে চাইছি যে যদি আমরা এলজেব্রিক মাল্টিপ্লিসিটি সম্পর্কে জানতে চাই তাহলে এটি 2 এর জন্য 2 হবে এবং 3 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি 1 হয় সুতরাং এখানে আইগেনস্পেসটি আপনি এখন গণনা করতে চান জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পাবার জন্য সুতরাং এটা আইগেনস্পেস এখানে A 𝜆𝐼 সুতরাং এখানে 2 ডায়াগোনাল উপাদানগুলি থেকে বিয়োগ করা হবে সুতরাং আমরা এখানে 0 পাব এখানে 0 এখানে 1 পাব সুতরাং এখন ম্যাট্রিক্সটি A 𝜆𝐼x 0 আমরা এখানে কী দেখছি আমরা কেবল এটি নিতে পারি আমরা রোগুলি অদলবদল করতে পারি এবং তারপরে আমরা এই এচেলন ফর্মটি পাই রো রিডিউসড এচেলন ফর্ম 0 টি যদি আমরা চাই তো নীচে আনতে পারি সুতরাং আমরা এখানে সহজেই এই এচেলন ফর্মে রূপান্তর করতে পারি এবং তারপরে আমরা দেখব যে সেখানে 2 টি হবে এখানে 2 টি পিভট উপাদান থাকবে সুতরাং এটি পিভট উপাদান হবে এবং এটিও পিভট উপাদান হবে যখন আমরা এই এচেলন ফর্মে রূপান্তর করব এবং এই মাঝেরটাতে এখানে প্রথম কলামে একটি পিভট থাকবে এবং তৃতীয় কলামে একটি পিভট থাকবে আর এই x2 হল ফ্রি ভেরিয়েবল সুতরাং এই x2 ফ্রি ভেরিয়েবল হয়ে যাবে তার মানে একটিইমাত্র ফ্রি ভেরিয়েবল এবং আমরা কেবলমাত্র একটিই লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব সুতরাং অবাক হওয়ার মতো কিছু নেই যে আমি আগেই বলেছিলাম যে প্রদত্ত আইগেনভ্যালুগুলি থেকে আমরা আগে থেকেই বলতে পারি না যে কতগুলি আইগেনভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তাই তাদের গণনা করে বের করতে হবে আমরা এই ফলাফলটি থেকে কী জানি যে এলজেব্রিক মাল্টিপ্লিসিটির তুলনায় কম বা সমান হবে বা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এলজেব্রিক মাল্টিপ্লিসিটির থেকে কম বা সমান হবে আর এই 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 2 সুতরাং আমরা জানি যে সেখানে সর্বোচ্চ 2 টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকবে এই উদাহরণে তিনটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর থাকতে পারে না তবে আমরা জানি না যে এখানে 2 টি থাকবে না 1 টি থাকবে সুতরাং আমরা কী দেখলাম আগের উদাহরণে যদিও এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 2 এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 2 ছিল এক্ষেত্রে আমাদের এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 2 তবে এই ক্ষেত্রে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 1 সুতরাং এখানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 1 কারণ আমাদের একটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর আছে এবং 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 কারণ এই 2 টি দুই বার পুনরাবৃত্তি হয়েছিল এই λ3 এর আইগেনস্পেসে আসা যাক আমরা ইতিমধ্যেই জানি যে এখানে কেবল একটিই থাকবে এক্ষেত্রে আমরা জানি যে কেবলমাত্র একটিই ফ্রি ভেরিয়েবল থাকবে কারণ এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 1 সুতরাং আমাদের 1 টির বেশি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকতে পারে না সুতরাং এখানে যদি আমরা এই A 𝜆𝐼x 0 গণনা করি আমাদের এটি আছে এবং তারপরে যখন আমরা এই সিস্টটেমটি সমাধান করব আমরা দেখব যে এই ক্ষেত্রে 2 টি পিভট রয়েছে যখন আমরা ঠিক এটিকে 0 করব এবং তারপরে এটিও একটি পিভট হয়ে উঠবে কারণ সেক্ষেত্রে এটি 0 হবে না সুতরাং আপনার কাছে 2 টি পিভট উপাদান রয়েছে এবং এই x3 এই ক্ষেত্রে ফ্রি ভেরিয়েবল হবে এই α টি x3 এর সাথে সম্পর্কিত এবং এই x2 টি 0 হবে এবং x1 টিও 0 হবে এই ম্যাট্রিক্স স্ট্রাকচারের উপর নির্ভর করে সুতরাং আমরা সমাধানটি পাব এবং প্রত্যাশিত ভাবেই সেখানে এই 𝜆 3 এর সাথে সম্পর্কিত কেবল একটিই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর হবে সুতরাং এই 𝜆 3 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 1 এবং এই 𝜆 3 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি এই ক্ষেত্রেও 1 ছিল আর একটি উদাহরনে আমরা দেখব এই λ এর আইগেনস্পেসের ডায়মেনশন এই বিশেষ ম্যাট্রিক্সের সমান সুতরাং এই ক্ষেত্রে আবার আমাদের ক্যারেক্টারিস্টিক সমীকরণ লিখতে হবে অর্থাৎ A 𝜆𝐼x 0 সুতরাং আমরা এই ক্ষেত্রে কী দেখব যে ক্যারেক্টারিস্টিক সমীকরণটি হল 𝜆 130 তাই আমাদের এই 3 টি রুট রয়েছে সুতরাং 1 1 1 এর অর্থ হল এই λ1 এর এই এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 3 সুতরাং আমাদের একটি উদাহরণ রয়েছে যেখানে এই সমস্তগুলিতে আমাদের একই আইগেনভ্যালু রয়েছে কিন্তু তিনবার পুনরাবৃত্তি হয়েছিল আমরা যখন আইগেনস্পেসটি এখানে গণনা করি তখন আমাদের আইগেনভেক্টরটি গণনা করতে হবে তাহলে A 𝜆𝐼x 0 এই সমীকরণটি তে কী ঘটবে আমরা যখন এই A 𝜆𝐼x 0 এই সমীকরণটির ডায়াগোনাল উপাদানগুলি নিই

সুতরাং এই ডায়াগোনালগুলিও 0 হবে এবং আমাদের এটির খুব সাধারণ উদাহরণ রয়েছে এবং এই ক্ষেত্রে কেবল একটি পিভট থাকবে সুতরাং এই প্রথম কলামে পিভট থাকবে এবং দ্বিতীয়টি এবং তৃতীয়টি হবে ফ্রি ভেরিয়েবল সুতরাং এটি পিভট উপাদান হতে চলেছে আর কিছু নয় আমাদের কাছে ফ্রি ভেরিয়েবল রয়েছে দুটি ফ্রি ভেরিয়েবল রয়েছে যার অর্থ 2 টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর রয়েছে তাহলে এখানে আমাদের আছে এখানে আইগেনভ্যালু 1 যা 3 বার পুনরাবৃত্তি হয়েছে সুতরাং এই λ1 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 3 এবং এই λ1 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 2 সুতরাং তারা দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট ভেক্টর এই আইগেনস্পেসের ডায়মেনসন হল 2 বা এই λ1 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 2 আবার যদিও এটি 3 বার পুনরাবৃত্তি হয়েছিল তবুও আমরা কেবল এই ডায়মেনশনটি পেয়েছি 2 3 নয় বা 1 নয় তবে এখানে সম্ভাব্য মান 3 হতে পারে এটি এখানে 2 হতে পারে যেমন এক্ষেত্রে হয়েছে আবার 1 ও হতে পারে এই উদাহরণে আবার আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটি নেব এটা বের করা খুব সহজ আমরা আবার এই A যা কিনা এই আইডেন্টিটি ম্যাট্রিক্স তার আইগেনস্পেসের ডায়মেনসনটি বের করতে চাই আমরা যদি এই ক্যারেক্টারিস্টিক সমীকরণটি লিখি তবে আমরা এই 𝜆 130 পাব সুতরাং আবার আমাদের কাছে এই আছে যেখানে এই আইগেনভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 3 সুতরাং এই 1 অনুসারে এলজেব্রিক মাল্টিপ্লিসিটি 3 হয় এবং এখন যদি আমরা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি দেখি তবে সেটা একটা আকর্ষণীয় ব্যাপার A 𝜆𝐼x0 দ্বারা আইগেনস্পেসটি গণনা করা হবে এবং সেইজন্য যখন আমরা ডায়াগোনাল এন্ট্রিগুলি থেকে এই আইগেনভ্যালু 1 কে বাদ দিই আমরা এই 0 ম্যাট্রিক্সটি এখানে পাব এবং আবার এই 0 ম্যাট্রিক্সের সমান হবে এখন আমরা এই ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি যে এখানে কোন পিভট নেই এখানে কোন পিভট নেই এবং সমস্ত ভেরিয়েবল হল ফ্রি ভেরিয়েবল সুতরাং আমরা পছন্দ করতে পারি আমরা এর জন্য যেকোনও মান নির্ধারণ করতে পারি তারা এখানে ফ্রি এবং এটি আমাদের কাছে একটি বিশেষ ক্ষেত্র যেটা এখনই দেখলাম আমরা এখানে 0 ম্যাট্রিক্স পেয়েছি A 𝜆𝐼 এবং তারপরে আমাদের কাছে এই কে অবাধে পছন্দ করার সম্ভাবনা রয়েছে আমরা যাই পছন্দ করি না কেন আমরা নিয়েছি ⇒ x1𝛼1 x2𝛼2 x3𝛼3 কারণ তিনটিই ফ্রি ভেরিয়েবল এবং তারপরে এটি

সুতরাং আমাদের এই ক্ষেত্রে এই λ1 এর সাথে সম্পর্কিত তিনটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর রয়েছে তাই 𝜆1 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি ছিল 3 এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যা আইগেনস্পেসের ডায়মেনশন তাও এই ক্ষেত্রে 3 হয় সুতরাং আমরা এই উদাহরণে দেখলাম যে এটি যদি 3 বার পুনরাবৃত্তি হয় তবে এটাও সম্ভব যে আমরা পুরো ডায়মেনসনটা পেতে পারি এখানে আইগেনস্পেসের ডায়মেনসন হল 3 যতবার 𝜆 পুনরাবৃত্ত হয়েছিল তবে ফলাফলটা কী বলে যে এটি 3 এর চেয়ে বেশি হতে পারে না এবং স্বাভাবিকভাবেই সেটাই এখানে হয়েছে কারণ ডায়মেনসনটি হল পুরো ডায়মেনশন কারণ উপাদানগুলি এই 𝑅3 এর অন্তর্গত এবং আমাদের 3 টির বেশি ডায়মেনশন থাকতে পারে না এই বোধটাও আমরা এখানে বলতে পারি এখানে সিমিলারিটি ম্যাট্রিক্সগুলির সাদৃশ্য বলে একটা ধারনা রয়েছে যা এখানে বলব এবং আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনাটা চালিয়ে যাব একটি n x n ম্যাট্রিক্স B কে একটি n x n ম্যাট্রিক্স A এর সমান বলা হয় যদি আমাদের এই B𝑃−1A𝑃 থাকে আমাদের যদি এই সম্পর্কটি থাকে ম্যাট্রিক্স A এবং B এর মধ্যে তাহলে আমরা এই B কে বলি ম্যাট্রিক্স A বা B এর সিমিলার আর আমাদের কী আছে আমাদের এই P আছে P টি কি একটি নন সিঙ্গুলারম্যাট্রিক্স P যদি এখানে কোনও ম্যাট্রিক্স থাকে তবে এই 𝑃−1 মানে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P তাই P ইনভার্স এর একটা মানে আছে সুতরাং আমাদের এখানে B এবং A দুটি ম্যাট্রিকের মধ্যে এই সম্পর্ক রয়েছে যা 𝑃−1A𝑃 B কে দেয় তাহলে আমরা বলব যে এই দুটি সিমিলার কেন আমরা সিমিলার শব্দটা ব্যবহার করি কিছু বৈশিষ্ট্য যা আমরা আজ নিজেই যাচাই করে দেখব যে তারা A এবং B এর অনেকগুলি সাধারণ বৈশিষ্ট্য আইগেনভ্যালু আইগেনভেক্টর ইত্যাদি ভাগ করে নেয় এবং অন্যান্য আরও কিছু বিবেচনাও রয়েছে যা আমরা পরের বক্তৃতায় দেখব সুতরাং আজ আমরা দেখতে পাচ্ছি যে যদি B A এর সিমিলার হয় তবে B এর A এর মতো একই আইগেনভ্যালু রয়েছে এবং x যদি A এর একটি আইগেনভেক্টর হয় তবে এই y𝑃−1x হল সেই একই আইগেনভ্যালুর সাথে সম্পর্কিত B এর একটি আইগেনভেক্টর সুতরাং এর অর্থ হল যদি আমরা কোন একটির আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর জানি তাহলে আমরা অন্যটিরও আইগেনভ্যালু আইগেনভেক্টর পেতে পারি আসলে তাদের একই আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর রয়েছে আর এটাও হবে ঠিক y𝑃−1x P কে আমরা ইতিমধ্যেই সিমিলার এর সংজ্ঞাতে বলেছি সুতরাং আমরা যা নিই ধরি এই λ এই ম্যাট্রিক্স A এর আইগেনভ্যালু এবং A এর সিমিলার আমাদের B ম্যাট্রিক্স রয়েছে সুতরাং এর সাথে আমাদের প্রথমে যে সম্পর্ক রয়েছে তা হল x A এর আইগেনভেক্টর এবং 𝜆 হল আইগেনভ্যালু সুতরাং আমাদের এই সম্পর্কটি রয়েছে 𝜆xAx এবং এখন আমরা কি করব আমরা এখানে এই 𝑃−1 দিয়ে গুণ করব সুতরাং ডানদিকে আমাদের কাছে 𝑃−1 আছে P হল ম্যাট্রিক্স যা আমরা সিমিলারিটি বলার সময় বলেছি সুতরাং আমাদের কাছে 𝑃−1 Ax আছে এবং এখানেও 𝑃−1 রয়েছে λ টি ধ্রুবক তাহলে আমাদের আছে 𝑃−1 x রয়েছে এবং তারপরে আমরা কী করব আমাদের এখানে λ 𝑃−1 আছে একই 𝑃−1 A আবার আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্স করেছি সুতরাং λ B এর আইগেনভ্যালু আর λ আইগেনভ্যালুর সাথে সম্পর্কিত 𝑃−1 x একটা আইগেনভেক্টর আর একটি ফলাফল যা আমরা ইতিমধ্যে এই প্রথম ফলাফল A এবং B তে ইতিমধ্যেই দেখেছি সেটা হল স্কোয়ার সিমিলার ম্যাট্রিক্স তারপরে তাদেরও একই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল রয়েছে ঘটনাক্রমে আমরা ইতিমধ্যেই দেখেছি যে তাদের একই আইগেনভ্যালু রয়েছে সুতরাং যদি আমাদের একই আইগেনভ্যালু থাকে যার অর্থ তাদের একই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল রয়েছে তবে এটি হল এটাকে দেখার আর একটি উপায় আমরা নিয়েছি সুতরাং আমরা যা দেখেছি যে এই detB 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট detA 𝜆𝐼 এর সমান তাই তাদের একই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল রয়েছে অন্য কথায় আমরা আবার বলতে পারি যে এই A এবং B এর একই আইগেনভ্যালু থাকবে এবং আমরা আগের স্লাইডে আবার আইগেনভেক্টরগুলির সম্পর্কটি দেখেছি ঠিক আছে উপসংহারে আসা যাক এই বক্তৃতায় আমরা এলজেব্রিক মাল্টিপ্লিসিটির সম্পর্কে কথা বলেছি এবং এটি একটি আইগেনভ্যালুর সংখ্যা ছাড়া আর কিছুই ছিল না এবং আমরা জিওম্যাট্রিক মাল্টিপ্লিসিটিও দেখেছি সেগুলি ছিল আইগেনভ্যালুর সাথে যুক্ত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরগুলির সংখ্যা এবং সর্বদা এমন হয় যে জিওম্যাট্রিক মাল্টিপ্লিসিটি এলজেব্রিক মাল্টিপ্লিসিটির তুলনায় কম বা সমান হয় এবং আমরা সিমিলার ম্যাট্রিক্সের সম্পর্কেও কথা বলেছি এর অর্থ হল B এবং A একে অপরের সিমিলার বলা হয় তারা সিমিলার ম্যাট্রিক্স যদি আমাদের BP 1AP এই সম্পর্কটি থাকে যেখানে 𝑃 একটি ইনভার্টিবল ম্যাট্রিক্স এই বক্তৃতাগুলি তৈরি করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি এখানে থাকলো এবং আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ